নমস্কার আমি কানপুর আইআইটি থেকে জয়ন্ত চ্যাটার্জি বলছি আর আগামী ৮ সপ্তাহ আমরা যে বিষয়ে চর্চা করব তার নাম হলো 'পরিষেবা পরিচালনা' পরিষেবা কি তাদের আগে কিভাবে দেখা হতো আজকাল কিভাবে দেখা হয় এবং পরিষেবা ব্যবসায় আর পরিষেবা শিল্প কিভাবে পরিবর্তিত হচ্ছে এইগুলোও হবে আমাদের চর্চার অন্তর্গত তার সাথে আমরা এটাও দেখব যে পরিষেবাকে আগামী দিনে কিভাবে দেখা হবে এবং কিভাবে তাদের পরিচালনা করা হবে আমরা পরিষেবা পরিচালনার ভুত বর্তমান ভবিষ্যৎ পরিষেবার বিপণন পরিষেবার অপারেশন্স পরিষেবায় মানুষের ভূমিকা এইসব বিষয়ে বিশদে আলোচনা করব আমরা সমসাময়িক গবেষণার উপর এবং বর্তমান দিনে পরিষেবাগুলির দৃষ্টান্তটি কীভাবে বুঝতে পারি এবং সেইসব নতুন শিক্ষা কী যা আমাদেরকে এই ধরণের ব্যবসায়ের উচ্চস্তরের কর্মক্ষমতার দিকে নিয়ে যাচ্ছে এইসব বিষয়ে চর্চা করব এগুলি আমাদের কোর্সের বিষয়বস্তূ হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব যে কীভাবে পরিষেবার কেবল পরিষেবা ব্যবসায়গুলির সীমানার মধ্যেই পরিবর্তন ঘটছে না বরঞ্চ আমাদের কাছে একটি নতুন যুক্তি সমগ্র ব্যবসায়ের জন্য একটি নতুন দর্শন প্রস্তুত করছে আমি যেমন সূচনাপর্বের ভিডিওতে এই বিষয়ে কথা বলেছি আমরা পরিষেবা ব্যবসার সেই নতুন উদীয়মান দৃষ্টান্ত এবং সমস্ত ব্যবসায়ের পরিষেবা দর্শনকে আরও প্রসারিত করব যদিও আজ পরিষেবাদির অর্থোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিগত বছরগুলিতে অষ্টাদশ শতাব্দীতে এমনটি ছিল না শিল্প বিপ্লব এবং ব্যাপক উৎপাদন উত্থানের প্রথম দিনগুলিতে নতুন নতুন ধরণের পণ্য অর্থনীতিবিদ ম্যানেজার আর ব্যবসায়ীদের চিন্তাতে প্রাধান্য পেয়েছিলো তখন পরিষেবার কথা ভাবলে সেবা সহায়তা করা বা কারোর উপকার করা সাধারণত এই ভাবা হতো কিছু পরে শিল্প যখন বিকশিত হতে শুরু করল অর্থনীতিগুলি যেমন প্রসারিত হতে শুরু করল শিল্প অর্থনীতি প্রসারিত হতে শুরু করল তখন পণ্য বা যন্ত্রগুলি আরও ভালভাবে পরিচালিত করতে তাদের সঠিকভাবে কাজ করতে অতিরিক্ত ইনপুটের প্রয়োজন দেখা দিতে লাগলো এবং বিশেষত যখন প্রযুক্তিগত বিষয়বস্তুর পরিমান বাড়তে থাকে এবং পণ্য ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার বৃদ্ধি শুরু হয় তখন আমরা কাজ কর্ম কর্মক্ষমতা প্রচেষ্টার মতো ধারণার সৃষ্টি করি তবে এখনও খুব স্পষ্টভাবে এগুলিকে পণ্য বস্তূ থেকে পৃথক বিবেচনা করা হয়েছিল তখন সেই এডাম স্মিথের সময় থেকে আজ অবধি পরিষেবাকে পণ্যর তুলনায় কিছুটা নিকৃষ্ট বলে মনে করা হত তারা পেরিশেবল তারা ইন্ট্যাঞ্জিবল ইত্যাদি ইত্যাদি সুতরাং অ্যাডাম স্মিথের মতো আমিও প্রোডাক্টিভ এলিমেন্টসদের বিষয়ে কথা বলেছি যা আসলে পণ্য বা বস্তূ এবং তিনি পরিষেবাগুলিকে নিষ্ফলা হিসাবে সংযুক্ত করেছিলেন তবে আজ পরিস্থিতি বদলে গেছে আমি আপনাদের দেখাব যে পরিষেবারা আজ অধিকাংশ উন্নত এমনকি অনেক উদীয়মান অর্থনীতির জিডিপি এবং অর্থনৈতিক কাঠামোর উপর প্রভাব বিস্তার করে সুতরাং আজ পরিষেবাদের কো ক্রিয়েশন বা সহ সৃষ্টি হিসাবে গণ্য করা হয় সুতরাং যখন আমাদের পণ্যকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের ব্যবসায়িক চিন্তাভাবনা এবং বিপণন চিন্তাধারাতে প্রাধান্য দিয়েছিল তখন আমরা বিপণন এবং ব্যবসায়ের মূলকে মূল্যবোধের বিনিময় হিসাবে ভাবতাম কারও কাছে দেওয়ার কিছু ছিল কারও কিছু জিনিসের দরকার ছিল সুতরাং সরবরাহকারী এবং সন্ধানকারীরা মূল্যবোধ বিনিময় করেছিল এবং এটি ব্যবসায়ের মূল বিবেচিত হয়েছিল তবে আজ উদাহরণস্বরূপ বিবেচনা করুন এই বিশেষ অধিবেশনটি পরিষেবা পরিচালনার এই বিশেষ বিষয় যেখানে আপনি এবং আমি আমরা একত্রিত হয়েছি এবং আপনি অবিলম্বে অনুধাবন করতে পারবেন যে এখানে একটি সফল উৎপাদনশীল সংযোগ ঘটতে চলেছে আপনি যখন আপনার দক্ষতা আপনার জ্ঞান এবং আমি আমার দক্ষতা আমার জ্ঞান আমার বোধশক্তি এবং আমার গবেষণা নিয়ে আসি এবং আপনি আপনার মনোযোগ আনেন এবং আমি আমার উৎসাহ নিয়ে আসি আপনি আপনার মনোযোগ এবং আমি আমার ভাগ করে নেওয়ার মানসিকতা আর এই উপাদান গুলি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মঞ্চের উপর একটি জটিল নেটওয়ার্কে একত্রিত করে নতুন জ্ঞানের মডিউল এবং সম্ভাবনা সহ সৃষ্টি করছি এটাও সম্ভব যে আপনাদের মধ্যে কেউ কেউ আগামীদিনের পরিষেবা উদ্যোক্তাও হতে পারেন সুতরাং এই কিছুটা অদৃশ্য জ্ঞান নিবিড় বিনিময় থেকে এবং বিনিময়ের থেকে বেশি সহ সৃষ্টিতে যা আমরা এই কোর্সের মাধ্যমে এখানে নিযুক্ত রয়েছি তার থেকে ভবিষ্যতে আরও বেশি নতুন অর্থনৈতিক ক্রিয়াকলাপ উৎপন্ন হবে আমাদের আজ অনেক পরিষেবা রয়েছে অনেক অনেক অর্থনৈতিক ক্রিয়াকলাপ আছে যাতে এই সরবরাহকারী এবং সন্ধানকারীরা একটি জটিল নেটওয়ার্কে একত্রিত হয়ে সমস্যাগুলি সমাধান করার জন্য একত্রে মূল্য তৈরি করে যা ব্যক্তিগত এবং সামাজিক প্রয়োজনগুলি পূরণ করে বা পরিষেবা অনুভূত করার জন্য একটি নতুন সম্পূর্ণ অর্থ প্রদান করে এবং যেমনটি আমি আগেই উল্লেখ করেছি যেভাবে আজ সমস্ত ব্যবসা বোঝা যায় পরিষেবা ব্যবসায়ের একটি মূল উপাদান হল বেশিরভাগ পরিষেবা ব্যবসাগুলিতে মালিকানার কোনও হস্তান্তর হয় না যদি আপনি একটি সাবান বা একটি টুথপেস্টের উদাহরণ নেন তবে আপনি দেখবেন যে প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে বিতরক বিতরক থেকে খুচরো বিক্রেতা এবং অবশেষে খুচরো বিক্রেতা থেকে ভোক্তার কাছে অবধি বস্তূর যাত্রায় ক্রমাগত মালিকানা হস্তান্তর হয় প্রায় প্রতিটি পর্যায়ে এক ধরণের অর্থ এবং পণ্য বিনিময় হয় এবং মালিকানা হস্তান্তরিত হয় তবে পরিষেবার ক্ষেত্রে এমনও হয় ধরুন আপনি কোনো সিনেমা দেখতে গিয়েছেন বা আলোর সুইচ অন করলেন তখন আপনি একটি উৎপাদনশীল প্যাকেজ ব্যবহার করছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনি এটি ব্যবহার বা উপভোগ করলেন হয়তো বা বন্ধুদেরও নিয়ে এলেন যা আপনার উপভোগের মাত্রাটিকে বাড়িয়ে তুললো তার মানে এ নয় যে আপনি সিনেমা হলটি কিনতে চাইছেন আপনি যখন আপনার আলোর সুইচ অন করেন তখন কিন্তু আপনি বিদ্যুত্ উৎপাদন সঞ্চালন বা বিতরণ সিস্টেমের পরিকাঠামোয় কতটা বিনিয়োগ করা হয়েছে সে সম্পর্কে মাথা ঘামান না সিনেমার প্রজেক্টর বা সিনেমা হলের পরিবেশটি কেনারও আপনার কোনও ইচ্ছা নেই আপনি এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট চুক্তি মতন ব্যবহার করেন এবং মালিকানার এই হস্তান্তর না হওয়াটা এই পাঁচটি ভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারেযা আপনাদের সামনে রাখা হলো আপনারা যখন এইসব নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন তখন দেখতে পারবেন যে যত দিন যাচ্ছে ব্যবসায়ের প্রকৃতি আরো বেশি এমনি হয় যাচ্ছে এবং যেমন আমি আমার সূচনাপর্বের ভিডিওতে উল্লেখ করেছি এটি আজ খুব গুরুত্বপূর্ণ এই ব্যবসায়ের দৃষ্টান্তগুলির তৈরী করা যেখানে মালিকানা হস্তান্তরের প্রয়োজন হয় না তার বদলে ব্যবহার করো আর ফেরত দাও কারণ অন্যথায় আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছি যেখানে আমরা প্রকৃতি থেকে সংস্থান গ্রহণ করে জিনিসপত্র তৈরি করে মালিকানা হস্তান্তর করছি এবং তার ফলস্বরূপ বিশ্বজুড়ে বর্জ্যপদাৰ্থর বিশাল পর্বত তৈরি করছি এবং সত্যই আমরা না তো এই নিয়ে চিন্তাভাবনা করছি না বুঝে উঠতে পারছি যে ক্রমাগত বর্জ্য উৎপাদনের এই সমস্যাটি কী গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সমস্ত ব্যবসায়ের কথা চিন্তা করে একটি পরিষেবা যা মালিকানা হস্তান্তর না করায় বিশ্বাসী যা অস্থায়ীভাবে সম্পদ একত্রিত করে দক্ষতার সাথে মূল্যের সহ সৃষ্টি করে এই চিন্তাধারা অর্থনীতি পরিচালনার খুব গুরুত্বপূর্ণ উপায় হয় উঠবে যা আমাদের গভীরভাবে বুঝতে হবে এবং এটিই আমরা আগামী ৮ সপ্তাহের মডিউলে বোঝার চেষ্টা করব এখন এই মডিউলটি শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সহজবোধ্য ধারণাগুলির সঙ্গে যা আপনারা আপনাদের স্ক্রীনের উপর দেখতে পারবেন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বিশ্বের প্রায় সমস্ত কিছুই আপনি X অক্ষে রাখতে পারেন যা অদৃশ্য এক প্রান্তে উচ্চ অদৃশ্যতা আর অন্য প্রান্তে কম অদৃশ্যতা আপনি যে লবণ গ্রহণ করেন সেই লবণের কিন্তু উচ্চ অদৃশ্যতা উপরের এই গ্রাফটি লিন শোস্টকের কাজ থেকে রূপান্তরিত করা হয়েছে এর এক প্রান্তে নুন এবং অন্য প্রান্তে ডানদিকে ইন্টারনেট ব্যাংকিং বা জীবন বীমার মতন পরিষেবা বিমান পরিষেবার ক্ষেত্রে আমরা উচ্চ স্পষ্টতা থেকে উচ্চতর অদৃশ্যতার দিকে যাচ্ছি এই গ্রাফটিকে বলা হয় পরিষেবার স্পেক্ট্রাম বর্তমান সময়ে বেশিরভাগ জিনিস এবং ব্যবসায়িক যোগাযোগের মধ্যে উভয় উপাদান স্পষ্টতা আর অদৃশ্যতা অবিচ্ছেদ্য ভাবে মজুদ আছে তাই আমরা বস্তু পরিষেবা স্পষ্টতা অদৃশ্যতা কে মূল্য এবং সমাধান তৈরির জন্য সম্মিলিত রীতি হিসাবে গণ্য করবো আমি আজ এই স্লাইডটি দিয়ে আজকের এই মডিউলটি শেষ করব এবং আমি আমি চাই আপনি এটি নিয়ে ভাবনা চিন্তা করুন এবং এখান থেকেই আমরা পরবর্তী মডিউল শুরু করব